স্বাগতম সমস্যাটা নিয়ে যে পর্যন্ত আলোচনা করেছিলাম সেখান থেকে আবার শুরু করা যাক আমরা পলি ডি লাইসিন নিয়ে আলোচনা করছিলাম এবং আমি তোমাদের বলেছিলাম কিভাবে এর সারফেসের বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয় তা তোমরা পর্যবেক্ষণ করতে পারো তোমরা এক্সরে ফটোইলেকট্রন স্পেকট্রোস্কপি করে দেখতে পারো অথবা তোমরা এ এফ এম এবং কন্টাক্ট অ্যাঙ্গেল মেজারমেন্ট অ্যানালিসিস করতে পারো এখন তোমার কাছে পলি ডি লাইসিনের চার ধরনের ঘনত্ব রয়েছে যথাক্রমে PLD1 PLD2 PLD3 এবং PLD4 এর মধ্যে মিডিয়াম সমেত কোষগুলোকে দিতে হবে এরপর তোমাকে এদের অ্যাটাচমেন্ট প্রপার্টি পর্যবেক্ষণ করতে হবে তুমি এই অ্যাটাচমেন্ট বা সংযোগ পর্যবেক্ষণ করার জন্য একটা খুব সহজ কাজ করতে পারো উদাহরণ হিসেবে ধরা যাক তোমার কাছে এই ধরনের একটা সেল সাসপেনশন আছে আমি একে নীল রং দিয়ে দেখাচ্ছি এটা হল তোমার মিডিয়াম যেখানে সমস্ত কোষগুলো সাসপেন্ডেড অবস্থায় রয়েছে এখন তুমি যখন কোষগুলোকে প্লেট করবে তখন তোমার কোষগুলোর চারপাশে মিডিয়ামের পাতলা আস্তরণ তৈরি হবে তোমার কাছে কভার স্লিপ আছে তুমি কিছুটা সেল সাসপেনশন নাও এবার প্রথমে সাসপেনশনটা ছড়িয়ে পড়ছে কিনা লক্ষ্য করো উদাহরন হিসাবে ধরো তোমার কাছে এখানে একটা সাবস্ট্রেট আছে এবং একটা ছোট টেস্ট টিউবে আইসোলেট করা কোষগুলো রয়েছে সুতরাং এই হল তোমার কোষ এবং কোষগুলো মিডিয়ামে এইভাবে সাসপেন্ডেড অবস্থায় রয়েছে তুমি সাসপেনশনটি কভার স্লিপ এর উপর রাখার পর সাসপেনশনটা হয় একই ভাবে থেকে যাবে অথবা কিছু সময়ের জন্য একইভাবে থাকবে আরও একটি সম্ভাবনা হল এটা এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে কোষগুলোকে আমি গাঢ় নীল রং দিয়ে দেখালাম অথবা সাসপেনশনটা আরও দ্রুত এই ভাবে ছড়িয়ে পড়তে পারে এগুলি হল কতগুলো সম্ভাবনা এগুলোকে তুমি সময়ের সাপেক্ষে ম্যাপ করতে পারো এবং মাইক্রোস্কোপ এর দ্বারা পর্যবেক্ষণ করতে পারো সুতরাং মলিকিউল গুলো কিভাবে ইন্টারঅ্যাকশন করছে তা জানবার জন্য তোমার একটা মাইক্রোস্কোপ এর প্রয়োজন এই ইন্টারঅ্যাকশান এর উপর ভিত্তি করে তুমি সারফেসের আচরণ দেখতে পাবে এবং এছাড়াও এই তথ্য কোষ ছাড়া প্রাপ্ত কন্টাক্ট অ্যাঙ্গেল এর তথ্যের সাথে মিলছে কিনা তা তুমি মিলিয়ে দেখতে পারবে তাদের মধ্যে কতটা সাদৃশ্য বৈসাদৃশ্য আছে তা সম্পর্কে তুমি জানতে পারবে এছাড়া তুমি আরো একটা সহজ কাজ করতে পারো তুমি একটা ডিস্ নাও এবং 30 মিনিট মতো অপেক্ষা করো এরপর ডিসটাকে সামান্য হেলিয়ে দাও সুতরাং ডিসের উপরে এই জিনিসটা আছে এবং তুমি এইভাবে অ্যাঙ্গেলের সামান্য পরিবর্তন করছো অবশ্যই তুমি মিডিয়াম যোগ করবে এখন কোষ গুলো যদি অ্যাটাচ না করে তাহলে আধ ঘন্টা পর তুমি কোষগুলোকে সারফেসে ভেসে বেড়াতে দেখবে এখন আমি তোমাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি কোষগুলো যদি অ্যাটাচ করে তো 15 থেকে 30 মিনিটের মধ্যেই অ্যাটাচ করে যাবে সবসময়ই অবশ্য কিছু সংখ্যক কোষ থাকবে যেগুলো অ্যাটাচ করবে না এখন আমি বলতে চাইছি ধরো এই ডিসে তুমি কোষ বৃদ্ধি করাবে এখন তোমার কাছে একটা কভার স্লিপ আছে কভার স্লিপটাকে তুমি এক্স ওয়াই জেড সাবস্ট্রেট দিয়ে কোট করেছ এর উপরে সমস্ত কোষগুলো রয়েছে এবার তুমি ডিসটাকে খুব সামান্য হেলাও যদি কোষগুলো সাবস্ট্রেট এর সাথে অ্যাটাচ করে থাকে তাহলে তুমি সেরকম কিছু দেখতে পাবে না তবে কিছু সংখ্যক কোষকে গড়িয়ে পড়তে দেখবে এটা একটা খুব সুন্দর দৃশ্য তুমি দেখতে পাবে কোষগুলো গড়িয়ে নিচের দিকে নেমে আসছে সেইসাথে সারফেস এর সাথে আটকে থাকা কোষগুলোও দেখতে পাবে এই স্টেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাবে এই কোষগুলো সারফেস এর উপর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স নিঃসরণ করা শুরু করেছে এই ছোট ছোট বিষয়গুলোর ওপর ভিত্তি করে তুমি কোষগুলো সাবস্ট্রেট এর সাথে ঠিকমত সংযুক্ত হয়েছে কিনা তা নির্ধারণ করতে পারবে এখন থাম্ব রুল হল 30 মিনিট বা কিছু সময় পরে আমি প্রায় এক ঘন্টা পর্যন্ত সময় দিয়েছিলাম তুমি বাকি মিডিয়াম দিয়ে পুরো ডিসটাকে ভর্তি করে দাও এবং কার্বন ডাই অক্সাইড ইনকিউবেটর এর মধ্যে ডিসটাকে রেখে দাও এখন এটা যদি কার্বন ডাই অক্সাইডের উপর নির্ভরশীল হয় তাহলে একে CO2 ইনকিউবেটরে রাখতে হবে বা তুমি কোষগুলিকে সাধারণ ইনকিউবেটরেও রাখতে পারো কোন ধরনের ইনকিউবেটরে রাখবে তা তোমার মিডিয়াম বা বাফার সিস্টেমের ওপর নির্ভর করছে বাফার এবং বিভিন্ন ধরনের ইনকিউবেটরের এই পুরো কনসেপ্ট নিয়ে আমরা পরে আলোচনা করব এই মুহূর্তে তুমি শুধু এটা মেনে নাও তুমি ডিসটাকে নাও এবং Refer Time 0800 একে ইনকিউবেটরে কোষ বৃদ্ধির সহায়ক পরিবেশে রাখো পলি ডি লাইসিন কোষগুলোকে আটকাতে সাহায্য করবে কিনা তা পলি ডি লাইসিনের পরিমাণ দেখে অনুমান করা যায় এখন আমি মনে করছি এই ভাবে ডোসের পরিবর্তন হচ্ছে এই নির্দিষ্ট জায়গা গুলোতে কোষের সাথে সাবস্ট্রেট এর কোনো অ্যাটাচমেন্ট তুমি দেখতে পাবে না আমি নিউরাল কোষ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি যদিও বা এই জায়গা গুলোতে কোষের অ্যাটাচমেন্ট হয় তা হলেও এখানে কোষের বৃদ্ধি অত্যন্ত অদ্ভুদ ধরনের হয় সুতরাং কম ঘনত্বের পলি ডি লাইসিনে কোষের বৃদ্ধি ভালো হয় NH2 থাকার কারণে পলি ডি লাইসিনের সারফেস পজেটিভলি চার্জড্ হয় এবং এই পজিটিভলি চার্জড্ সারফেস কোষের সারফেসে থাকা নেগেটিভ চার্জের সাথে বিক্রিয়া ঘটায় প্রাথমিক পর্যায়ে এটা সম্পূর্ণভাবে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন এবং এই ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন কোষগুলোকে সাবস্ট্রেটের সাথে আটকে থাকতে সাহায্য করে এখন ভালোভাবে আবদ্ধ হওয়ার জন্য কোষগুলো নিজেদের জেনেটিক মেশিনারিকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স প্রস্তুত করতে নির্দেশ দেয় এই গোলাপি জিনিসগুলো হলো ই সি এম যা কোষ দ্বারা নিঃসৃত হয়েছে এই পুরো পদ্ধতিটাকে অত্যন্ত সিস্টেমেটিক ভাবে মনিটর করা যেতে পারে কিন্তু সারা পৃথিবীর বেশিরভাগ সেল কালচারেই তা করা হয় না কিন্তু এর গুরুত্ব ক্রমেই বাড়ছে আমাদের কাছে বেশ কিছু ইমার্জিং টেকনলজি আছে এরমধ্যে আমরা সেল বেসড বায়োসেন্সর এর কথা আলোচনা করেছি আমরা মাইক্রো ফ্লুইডিক ডিভাইস বা lab on a chip ব্যবহার করার কথা আলোচনা করেছি এই টেকনোলজি গুলোকে ইন্ডাস্ট্রি লেভেলে অর্থাৎ ড্রাগ স্ক্রীনিং ইত্যাদি কাজে ব্যবহার করার আগে অত্যন্ত ভালোভাবে সারফেস অ্যানালিসিস এর প্রয়োজন হয় এই বিষয়ে আমরা পরে আসছি এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার কারণ হলো সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকে এই ফলাফলগুলো রিপিট করবার সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছে তখন তারা বুঝতে পেরেছে এই ফলাফল টা অত্যন্ত অসংলগ্ন আমরা পলি ডি লাইসিন এবং কোলাজেনের সম্ভাব্য ইন্টারেকশন সম্পর্কে আলোচনা করেছি এখানে দুটো ধাপ রয়েছে প্রথম ধাপ হল ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে কোষ নিজস্ব এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বা ইসিএম নিঃসরণ করা শুরু করে এই ব্যাপারটা মাথায় রেখে আমরা কোর্সের পরবর্তী অধ্যায়ে এগিয়ে গেলাম আমরা সম্ভাব্য যে বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাকশন ঘটতে পারে সেগুলি নিয়ে আলোচনা করলাম এখন আমি একটা প্রাকৃতিক সিচুয়েশন নিচ্ছি আমি এই দুটো সম্পর্কে আগেই আলোচনা করেছি এখন প্রাকৃতিক মলিকিউল নিয়ে আলোচনা করা যাক এবার কোলাজেন সম্পর্কে আলোচনা করা যাক কোলাজেনের ক্ষেত্রেও তুমি একই কাজ করবে তুমি একটা সাবস্ট্রেট নাও এবং কোলাজেন প্রোটিনকে বাফার এর মধ্যে গুলে নাও সুতরাং এক্ষেত্রে তুমি জল ব্যবহার করছ না তোমাকে এখানে বাফার ব্যবহার করতে হবে এবং তুমি এখানে আবার একই পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন ঘনত্ব যোগ করবে এখন তোমার কাছে আগে থেকেই কোলাজেন রয়েছে এবং সেই সাথে সামান্য পরিমাণে বাফার রয়েছে এখন তুমি সাবস্ট্রেটকে কোট করবার জন্য কোলাজেনকে বিভিন্ন ঘনত্বে যোগ করবে তুমি কোলাজেনের পাতলা ফিল্ম তৈরি করতে পারো বা পাতলা জেল তৈরি করতে পারো বা পুরু জেলও তৈরি করতে পারো সুতরাং তোমার কাছে অনেক ধরনের সম্ভাবনা রয়েছে ধরো এখানে এই মলিকিউল টা আছে যদি তুমি কোলাজেনকে পাতলা ফিল্ম হিসাবে প্লেট করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে ন্যূনতম সংখ্যক মলিকিউল ব্যবহার করতে হবে এবং তুমি যাতে সাবস্ট্রেট এর সম্পূর্ণ অংশে একে ছড়িয়ে দিতে পারো তা নিশ্চিত করতে হবে সুতরাং এটা এখানে একটা পাতলা ফিল্মের সৃষ্টি করেছে এখন তুমি কোলাজেনের জেল তৈরি করতে চাও এটা খুবই সহজ পাতলা জেল তৈরি করতে হলে তোমাকে ঘনত্ব সামান্য বৃদ্ধি করতে হবে অন্যভাবে বলতে গেলে তুমি কোলাজেনের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে আস্তরণের গভীরতার বৃদ্ধি ঘটাচ্ছো এবং এর ফলে তুমি কোলাজেন মলিকিউলগুলোকে আরও বেশি করে পরস্পরের কাছে আনছো এই ইন্টারঅ্যাকশন এর দুটো ধাপ আছে প্রথম ধাপে প্রত্যেকটি কোলাজেন মলিকিউল নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করে পরস্পরের কাছে চলে আসবে দ্বিতীয় ধাপের ইন্টারঅ্যাকশন উন্মুক্ত সারফেসের সাথে হবে এই উন্মুক্ত সারফেস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর সাথেই কোষগুলো ইন্টারঅ্যাক্ট করবে আমি কালো দিয়ে কোষগুলো আঁকছি এখানে যে ইন্টারঅ্যাকশনটা ঘটছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন তুমি পুরু জেল তৈরি করতে চাইছো উদাহরণ হিসাবে ধরো তুমি চাইছো এই পুরো ম্যাট্রিক্সটাই একটা জেল ম্যাট্রিক্স হবে এটা অত্যন্ত জটিল ইন্টারঅ্যাকশন যখনই তুমি এই ধরনের কিছু করার চেষ্টা করছো তখনই তোমাকে আরো বেশি পরিমাণে মলিকিউল দিতে হচ্ছে এখন যদি তুমি এই দুটো ছবিকে তুলনা করো তাহলে তুমি দেখতে পাচ্ছো যে থিকনেস বৃদ্ধি পেয়েছে যেহেতু থিকনেস বৃদ্ধি পাওয়ার কারণে দুটো বিষয় বিবেচনা করতে হবে প্রথম বিষয় হলো কোলাজেনের প্রত্যেকটি মলিকিউল এর মধ্যে থাকা জায়গা সুতরাং এখানে তুমি চাইছো না কোষগুলো কাঁচের সাবস্ট্রেট বা থিন্ ফিল্মের উপরে বৃদ্ধি পাক তুমি চাইছো কোষগুলি সম্পূর্ণ জেলের উপরে বৃদ্ধি পাক অন্যভাবে বলতে গেলে তুমি একটা থ্রি ডায়মেনশনাল কালচার তৈরি করতে চাইছো এখন যদি তুমি একটা থ্রি ডায়মেনশনাল কালচার তৈরি করতে চাও তাহলে আরো কিছু বিষয় রয়েছে যেগুলোর কথা আমাদের বিবেচনা করতে হবে আমরা পরবর্তী ক্লাসে কিছু পরিবর্তন সহ এই আলোচনা চালিয়ে যাব